সেল কালচার টেকনোলজির বক্তৃতা ক্রমে আবার স্বাগতম আমরা চতুর্থ সপ্তাহ শুরু করছি এই সপ্তাহে প্রথমে আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তোমাদের যদি আগের সপ্তাহের কথা মনে থাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের ভূমিকা নিয়ে আলোচনা করবার সময় আমরা বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাস্পেক্ট্ এবং কিভাবে এক্সট্রা সেলুলার মাট্রিক্স কোষকে সাবস্ট্রেট এর সাথে লেগে থাকতে সাহায্য করে সে ব্যাপারে আলোচনা করেছিলাম আজকে প্রথমে আমরা সেল কালচার গবেষণাগারে এখন যতো ধরনের কৃত্রিম এবং প্রাকৃতিক এক্সট্রা সেলুলার মাট্রিক্স ব্যবহৃত হয় তা গুনবো এবং এই এক্সট্রা সেলুলার মাট্রিক্স কোষকে সংযুক্ত করার জন্য সম্ভাব্য যে ধরনের ইন্টারঅ্যাকশন ব্যবহার করে সে ব্যাপারে আলোচনা করব তাহলে আমরা চতুর্থ সপ্তাহের প্রথম লেকচার শুরু করছি শুরুতে আমরা সেল কালচারের জন্য যে বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ব্যবহার হয় সে ব্যাপারে আলোচনা করব আমরা এগুলিকে দুটো ব্রড ক্যাটাগরিতে বিভক্ত করছি কৃত্রিম এবং প্রাকৃতিক প্রাকৃতিক এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বা এদের জিন অন্য কোনো সিক্রিটারি প্রোটিনের সেল লাইনে ট্রান্সফার করে বায়োটেকনোলজিকাল পদ্ধতির মাধ্যমে আমরা মাস্ প্রোডাকশন করতে পারি প্রাকৃতিক এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের কথা বলতে গেলে প্রথমেই আসে কোলাজেন ম্যাট্রিক্স প্রোটিনের কথা কোন নির্দিষ্ট প্রকারের কোষ একে অন্যের সাথে বা এক প্রকারের কোষ অন্যপ্রকারের কোষের সাথে এই কোলাজেন প্রোটিনের মাধ্যমে সংযুক্ত থাকে এই কোলাজেন বিভিন্ন ধরনের হয় আমরা এই ব্যাপারে বিশদে ঢুকছি না এছাড়া আমাদের কাছে আছে ল্যামিনিন কোষে ইন্টিগ্রীন রিসেপ্টর থাকে এবং এই ল্যামিনিন ইন্টিগ্রীনের এর সাথে বাইন্ড করে ওই একই পরিবারে রয়েছে জিলেটিন যা অনেকটা কোলাজেন এবং ল্যামিনিন মিশ্রণ কৃত্রিম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে পলি ডি লাইসিন রয়েছে এছাড়াও আমাদের কাছে আছে ডি ই টি এ সাইলেন এগুলো হলো টেট্রা অ্যামিন গ্রুপ সুতরাং বিভিন্ন কৃত্রিম এবং প্রাকৃতিক এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের আলোচনা শুরু করা যাক কৃত্রিম ম্যাট্রিক্স এর ব্যাপারে আলোচনা করা খুবই সহজ কারণ বেশির ভাগেরই কোন নির্দিষ্ট ইন্টারেকশন থাকেনা সুতরাং ধরা যাক পলি ডি লাইসিন অনেকটা এই পদ্ধতিতে কাজ করে উদাহরণ হিসেবে ধরা যাক তোমার কাছে একটা কাঁচের সাবস্ট্রেট আছে এবং এই কাঁচের সাবস্ট্রেট এর উপরে তুমি পলি ডি লাইসিন ডিপোজিট করছো এই পলি ডি লাইসিন এর ক্ষেত্রে ডি হল আইসোমারের ধরন এবং তোমরা জানো যে লাইসিন হল একটি অ্যামাইনো অ্যাসিড সুতরাং আমাদের কাছে একটা লাইসিনের চেন বা শৃংখল আছে লাইসিন রেসিডিউ গুলো একে অন্যের সাথে Refer Time 0608 পেপটাইড বন্ড দ্বারা যুক্ত আছে তুমি যদি বাজার থেকে পলি ডি লাইসিন কেনো তাহলে এটি পলি ডি লাইসিন হাইড্রোব্রোমাইড হিসাবে পাবে এই হাইড্রোব্রোমাইড পলি ডি লাইসিনকে স্টেবিলাইজ করতে ব্যবহার করা হয় তোমার চিন্তা করার কোনো কারণ নেই কালচার করার সময় এটি উপস্থিত থাকবে না এখন একে সারফেসে দেওয়ার ফলে আন্ ইভেন্ অর্থাৎ অমসৃণ সারফেস তৈরী হবে আরো কিছু তথ্যের জন্য আমি এ এফ এম ইমেজ শেয়ার করছি এএফএম টিপ ব্যবহার করে সারফেস পর্যবেক্ষণ করলে তুমি দেখতে পাবে সারফেস টা অত্যন্ত রাফ্ এর থেকে অনেকগুলো পজেটিভ এন্ এইচ্ থ্রি গ্রুপ বাইরে বেরিয়ে আছে Refer Time 0742 তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যামাইনো অ্যাসিড কেমন দেখতে হয় অ্যামাইনো অ্যাসিডের এক প্রান্তে থাকে সি ও ও গ্রুপ এবং অপর প্রান্তে থাকে অ্যামাইনো গ্রুপ এছাড়াও একটা আর্ গ্রুপ এবং এইচ্ অর্থাৎ হাইড্রোজেন যুক্ত থাকে এক্ষেত্রে আর গ্রুপে তিনটি এন্ এইচ্ থ্রি গ্রুপ আছে এবং প্রান্তেও একটা এন্ এইচ্ থ্রি গ্রুপ আছে এবং এগুলোই সারফেসের উপর থেকে বেরিয়ে থাকে এক ধরনের সারফেস ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে এরা কাঁচের সারফেস এ আটকে থাকে কিন্তু সারফেস এর উপর এগুলোকে দেওয়ার আগে তোমাকে কাঁচের সাবস্ট্রেটটিকে অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ এটা এক ধরনের অ্যাবসরপ্শন ডিপোজিশন পদ্ধতি যার মানে হল তুমি সার্ফেসে একে অ্যাবসর্প করছো সারফেস এর উপর পলি ডি লাইসিনের কেমিক্যাল কাপলিং করছো না তুমি পলি ডি লাইসিন নেবে এবং ডিআয়োনাইজড্ জলের সাথে খুব ভালোভাবে মেশাবে এর ফলে তুমি একটা সলিউশন পাবে অত্যন্ত কম ঘনত্বের পলি ডি লাইসিন ব্যবহার করা হয় আমি তোমাদের কিছু পাবলিশ হওয়া লিটারেচার দেব যেখান থেকে তুমি দেখতে পাবে যে এর ঘনত্ব বেশ কমের দিকেই থাকে একটা জিনিস সব সময় মনে রাখবে পলি ডি লাইসিন এর ঘনত্ব বেশি হলে তা কোষ বৃদ্ধির পক্ষে সহায়ক হয় না কম ঘনত্বের পলি ডি লাইসিন কোষ বৃদ্ধি প্রমোট করে কিন্তু এই ঘনত্ব সারফেস কে সম্পূর্ণভাবে কভার করবার জন্য যথেষ্ট হতে হবে এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই সামান্য কিছু ফাঁকা জায়গা থেকে যেতে পারে যেগুলো তুমি হয়তো এটমিক ফোর্স মাইক্রোস্কপি ছাড়া দেখতে পাবে না এখন তুমি কিভাবে সারফেস কে পর্যবেক্ষণ করবে প্রথমত তোমার সবার আগে এ এফ এম অর্থাৎ এটমিক ফোর্স মাইক্রোস্কপি ব্যবহার করে সারফেস কে পর্যবেক্ষণ করা উচিত যখন তুমি বুঝতে পারবে তোমার সারফেসের কম্পোজিশন এই ধরনের দেখতে লাগছে তখন তুমি আবার রিপিট করতে পারো এবং সময়ে সময়ে ক্রস চেক করে নিতে পারো প্রথমে তোমার ফিজিক্যাল সারফেস অ্যানালিসিস করা উচিত এরপর তুমি সারফেসের উপর এক বিন্দু জল ফেলো এবং জলের বিন্দুটি কিভাবে ছড়িয়ে পড়ছে তা লক্ষ্য করো এর উপর ভিত্তি করে তুমি কন্টাক্ট অ্যাঙ্গেল পরিমাপ করতে পারবে এই কন্টাক্ট অ্যাঙ্গেলের পরিমাপ এই রকম হতে পারে আবার এরম ব্রড অর্থাৎ চওড়াও হতে পারে কন্ট্যাক্ট এঙ্গেল এর পরিমাপ তোমাকে সাবস্ট্রেটটির হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক প্রকৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে বিশদে না গিয়েও কিভাবে তোমরা সাবস্ট্রেটটির হাইড্রোফোবিক বা হাইড্রোফিলিক প্রকৃতি সম্পর্কে ধারনা পাবে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো ধরা যাক এটা একটা পাতা এবং এর উপরে একটা জলের বিন্দু রয়েছে এখন দেখা যায় যে জলের বিন্দুটি ছড়িয়ে পড়ছে না তার মানে এই সাবস্ট্রেট বা পাতার সারফেস হল হাইড্রোফোবিক এটি জলের বিন্দুটিকে ছড়িয়ে পড়তে দিচ্ছে না এক্ষেত্রে জলের অনু এবং পাতার কন্টাক্ট পয়েন্ট অত্যন্ত Refer Time 1324 ন্যূনতম হয় তুমি এই ছবির দিকে তাকিয়েই অ্যাঙ্গেল পরিমাপ করতে পারো অ্যাঙ্গেলটা অনেকটা এই ধরনের হবে অর্থাৎ খুব সামান্য সংযোগ থাকবে অন্যদিকে ধরা যাক তুমি এমন কোন সাবস্ট্রেট এর উপর জল ফেলেছ যার ফলে অল্প সময়ের মধ্যেই জল এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছে সুতরাং আমরা এই ধরনের সাবস্ট্রেটকে হাইড্রোফিলিক বলতে পারি এই ধরনের সাবস্ট্রেট এর উপর জল খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এখন এর উপর ভিত্তি করে আমি তোমাকে আরো কিছু এক্সপেরিমেন্ট সাজেস্ট করতে পারি উদাহরন হিসাবে পলি ডি লাইসিন এর কথা ধরা যাক আমি পলি ডি লাইসিনের ঘনত্ব কম থাকার কথা বলেছি এখন যদি তুমি সাবস্ট্রেট এর উপর পলি ডি লাইসিন এর ঘনত্ব বৃদ্ধি করতে থাকো তাহলে এমন একটা সময় আসবে যখন তুমি দেখতে পাবে সারফেসটি ওয়াটার লাভিং থেকে ওয়াটার হেটিং এ পরিণত হয়েছে অর্থাৎ জলের বিন্দু গুলো সাবস্ট্রেট এর উপরে আস্তে আস্তে এই রকম হয়ে আসবে তোমাকে অত্যন্ত সতর্কভাবে এই ঘনত্বগুলিতে পলি ডি লাইসিনের সারফেস অ্যাঙ্গেল পর্যবেক্ষণ করতে হবে আমি এই বিষয়টা নিয়ে এভাবে আলোচনা করছি তার কারণ অল্প সংখ্যক কিছু গবেষণাগার যা তুমি হাতে গুনতে পারবে ছাড়া বেশিরভাগ গবেষণাগারই এইসব বিষয়গুলি কে পাত্তা দেয় না এর ফলে বিভিন্ন পরস্পর বিরোধী ফলাফলের সৃষ্টি হয় এখানে হয়তো এক ধরনের কাঁচের সাবস্ট্রেট ব্যবহার হচ্ছে যার সাথে মলিকিউলগুলো এক রকম ভাবে সংযোগ স্থাপন করেছে অন্য জায়গায় হয়তো অন্য ধরনের কাঁচের সারফেস ব্যবহৃত হচ্ছে যা কিনা সঠিকভাবে প্রসেস করা হয়নি সে ক্ষেত্রে মলিকিউল গুলো অন্যরকম ভাবে সারফেসের সাথে সংযুক্ত হবে এবং এর উপর নির্ভর করে কন্টাক্ট অ্যাঙ্গেল ও পরিবর্তিত হয়ে যাবে যেহেতু কন্টাক্ট অ্যাঙ্গেলের পরিবর্তন হচ্ছে সুতরাং কোষের অ্যাটাচমেন্ট প্রপার্টিরও পরিবর্তন হবে কারণ তোমাকে বুঝতে হবে তুমি যে মিডিয়াম টা দিচ্ছ তা এক ধরনের সল্ট সলিউশন যার মধ্যে সল্ট এবং অন্যান্য মলিকিউল রয়েছে কিন্তু আসল বেস্ টা হল জলীয় সেল কালচারের জন্য যে সমস্ত মিডিয়াম ব্যবহার করা হয় সেগুলোর সবকটিরই মাধ্যম জলীয় এখন এটি জলীয় মাধ্যম হওয়ার ফলে সমস্যা হল সাবস্ট্রেট এর উপর জল দেওয়ার ফলে যে ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মিডিয়াম এর সাথে কোষেরও ঠিক সেই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে কোষগুলোর সংযুক্তির জন্য যথেষ্ট পরিমাণে অ্যাঢেরিং সাইড এবং তার চারপাশে পাতলা জলের আস্তরন থাকতে হবে সুতরাং এই কারনে আমি এই বিষয়টা নিয়ে একটু অন্যভাবে আলোচনা করছি এই জিনিসগুলো সাধারণত করা হয় না কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে বা যে সমস্ত জায়গায় উচ্চমানের কোয়ালিটি কন্ট্রোল থাকে সেখানে এই জিনিসগুলো নিশ্চিতরূপে করা হয়ে থাকে তাহলে আমরা কি কি বললাম প্রথমত সারফেসকে জানবার জন্য তোমাদেরকে এটমিক ফোর্স মাইক্রোস্কোপি ব্যবহার করতে হবে দ্বিতীয়তঃ তোমাদেরকে কন্টাক্ট অ্যাঙ্গেলের পরিমাপ করে নিতে হবে এখন তৃতীয়তঃ যখনই তুমি কোনো সাবস্ট্রেট এর উপর কোনো পদার্থ রাখছো সেই পদার্থটি সাবস্ট্রেট দ্বারা শোষিত হোক বা সাবস্ট্রেট এর উপর পাতলা ফিল্ম তৈরি করুক বা কোন ধরনের কেমিক্যাল কাপলিং তৈরি করুক সাবস্ট্রেটটির সারফেসের কেমিকাল অ্যানালিসিস অবশ্যই করতে হবে আমি তোমাকে বলতে চাইছি যে ওই পদার্থ গুলির সারফেসে কোন্ কোন্ এটম রয়েছে তা তোমাকে জানতে হবে যদি তুমি পলি ডি লাইসিন কে দেখো তাহলে উপর থেকে তুমি কার্বন দেখতে পাবে এছাড়া অবশ্যই নাইট্রোজেন হাইড্রোজেন Refer Time 1836 এবং অক্সিজেনকে দেখতে পাবে সবথেকে সহজ যে পদ্ধতিতে তুমি সারফেস অ্যানালিসিস করতে পারো তা হলো এক্স পি এস এক্স পি এস এর পুরো কথা হল এক্স রে ফটোইলেকট্রন স্পেকট্রোস্কপি আমরা আবার এখান থেকে চালু করব